হ্যালো বন্ধুরা আমাদের ৫ নম্বর সপ্তাহের দ্বিতীয় আলোচনায় স্বাগত জানাই যেখানে আমরা রিসিপোক্রেটিং ইঞ্জিনগুলির জন্য বাস্তব চক্র সম্পর্কে কথা বলছি আগের সপ্তাহে আমরা আদর্শ চক্র অর্থাৎ এয়ার স্ট্যান্ডার্ড চক্র বা গ্যাস শক্তিচক্র সম্পর্কে কথা বলেছি প্রাথমিকভাবে ওটো চক্র যা সাধারণত ৪ স্ট্রোক যুক্ত এসআই ইঞ্জিন বা এসআই ইঞ্জিনগুলির জন্য আদর্শ চক্র এবং ডিজেল চক্র যা সিআই ইঞ্জিনগুলির জন্য আদর্শ চক্র তাও আমরা এর সাথে আলোচনা করেছি এবং এখন এই সপ্তাহে আমরা কীভাবে সেই চক্রগুলির বিশ্লেষণে বিভিন্ন ব্যবহারিক উপাদান যুক্ত করতে পারি সে সম্পর্কে কথা বলছি এবং এর সাথে পূর্ববর্তী আলোচনায় আমরা ফুয়েল এয়ার চক্র সম্পর্কে কথা বলেছি ফুয়েল এয়ার চক্রটি আপনি বলতে পারেন এয়ার স্ট্যান্ডার্ড চক্রের তুলনায় একটি উন্নত যেখানে এয়ার স্ট্যান্ডার্ড চক্রের সাথে যুক্ত থাকে কয়েকটি সম্ভাব্য সীমাবদ্ধতা বা অনুমান এর মধ্যে কয়েকটি প্রাথমিকভাবে তোলা হয় এয়ার স্ট্যান্ডার্ড চক্র এই চারটি উপাদান যুক্ত করে ফুয়েল এয়ার চক্রে এবং সেই অনুসারে চক্রের চিত্রগুলি সংশোধন করার চেষ্টা করে এবং তারফলে সিস্টেমের কার্যকারিতা সম্পর্কে আরও বাস্তবিক ধারণা দেওয়ার চেষ্টা করে সুতরাং এই চারটি জিনিস হল সিলিন্ডার গ্যাসের প্রকৃত সংমিশ্রণ এর ফলে বিভিন্ন ধরণের জ্বালানী এবং প্রতিক্রিয়াগুলির নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তারপরে তাপমাত্রার সাথে আপেক্ষিক তাপের ভিন্নতা আপেক্ষিক তাপমাত্রা উষ্ণতার সাথে দৃঢরুপে পরিবর্তন হতে পারে এটি সাধারণত ১০০০ বা ১৫০০ K তাপমাত্রা পর্যন্ত রৈখিক সম্পর্ক স্থাপন করে এবং পরবর্তীকালে একটি দ্বিঘাত সম্পর্ক অনুসরণ করে খুব উচ্চ তাপমাত্রায় বিয়োজন হয় বিয়োজন একটি এন্ডোথেরমিক বিক্রিয়া সুতরাং বিয়োজনের ফলে সিস্টেমের চূড়ান্ত তাপমাত্রা এবং মোট কাজের উত্পাদনকে প্রভাবিত করতে পারে এবং অবশেষে আমরা অণুর সংখ্যাতে ভিন্নতা সম্পর্কেও কথা বলেছি সুতরাং এই চারটি কারণ যা আমরা এয়ার স্ট্যান্ডার্ড চক্রের সাথে যুক্ত করে ফুয়েল এয়ার চক্র পাই এবং এই কারণগুলির প্রত্যেকটির পৃথক প্রভাব আমরা পূর্ববর্তী অধ্যায় আলোচনা করেছি সুতরাং এখন আমরা জানি যে ফুয়েল এয়ার চক্রে আমাদের এয়ার স্ট্যান্ডার্ড চক্রের তুলনায় আরো কয়েকটি দিক আলোচনা করতে হয় এয়ার স্ট্যান্ডার্ড চক্রের মতো সাধারণত সিস্টেমে আমরা কেবলমাত্র একটি কর্মক্ষমতা পরামিতির প্রভাব বুঝতে পারি যা সংকোচনের অনুপাত তবে বায়ু ও জ্বালানী অনুপাত বা জ্বালানী ও বায়ু অনুপাত যে কোনও বাস্তব ইঞ্জিন বিশ্লেষণের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামিতি এবং এয়ার স্ট্যান্ডার্ড চক্রে আমরা কার্যক্ষম মাধ্যম হিসাবে কেবল বায়ু কে বিবেচনা করি যার ফলে যে কোনও ধরণের রাসায়নিক বিক্রিয়া বাদ দিই সুতরাং কোনও উপায় নেই যা আমরা বায়ু ও জ্বালানির অনুপাতের মতো কিছু বিবেচনা করতে পারি তবে ফুয়েল এয়ার চক্রে আমরা সিলিন্ডারের গ্যাসগুলির প্রকৃত মিশ্রণ আলোচনা করতে পারি এবং এর মাধ্যমে আমরা ইঞ্জিনের তাপ দক্ষতার উপর বায়ু ও জ্বালানী অনুপাত বা সমতুল্য অনুপাতের প্রভাব এবং অন্যান্য কার্য পরামিতিগুলি বিশ্লেষণ করতে পারি যেহেতু আমরা সিলিন্ডার এর প্রকৃত বায়বীয় মিশ্রণটি আলোচনা করছি তাই আবার একই ধরণের বিভিন্ন জ্বালানি ও বিবেচনা করতে পারি সুতরাং বিভিন্ন ধরণের জ্বালানী অবশ্যই নিশ্চিতভাবে বিবেচনা করা যেতে পারে পক্ষান্তরে এয়ার স্ট্যান্ডার্ড চক্রের জ্বালানীর কোনও ধারণা নেই তবে তারপরে আমরা বিয়োজন এর ক্ষেত্রে যেমন তাপ উৎপাদক এবং তাপ শোষক উভয় বিক্রিয়াই বিবেচনা করতে পারি এবং এর মাধ্যমে এমনকি যদি আমরা এমন এক মিশ্রণের কথা বলছি যা সমস্ত সম্ভাব্য বিক্রিয়া হিসাবে বিবেচিত হতে পারে প্রাক দহন রাসায়নিক বিক্রিয়া পরবর্তী সময়ের দহন রাসায়নিক বিক্রিয়াগুলি বিয়োজন বিক্রিয়া গুলি সমস্ত কিছুই এই চক্র বিশ্লেষণের সময় যুক্ত করা যেতে পারে তখন আমরা চক্রের সর্বাধিক চাপ এবং তাপমাত্রার এবং চক্র দক্ষতা এবং কাজের উৎপাদন সম্পর্কে আরও অনেক বাস্তবসম্মত ধারণা পেতে পারি এই পরামিতিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের ইঞ্জিনের কাঠামোগত নকশা আমাদের সিলিন্ডারের যে চাপ এবং তাপমাত্রা সহ্য করতে পারে তার উপর নির্ভর করে এবং এর ফল স্বরূপ তাদের মান সম্পর্কে আরও বাস্তবসম্মত অনুমান করা খুব গুরুত্বপূর্ণ একইভাবে আমরা উৎপাদিত শক্তি এবং দক্ষতা সম্পর্কে আরও বাস্তব ধারণা পেতে পারি যেমন আমরা পূর্ববর্তী আলোচনায় উল্লেখ করেছি যে ব্যর্থ হওয়ার দক্ষতা প্রকৃত চক্র দক্ষতার বেশ কাছাকাছি হতে পারে প্রকৃতপক্ষে এটি একটি সাধারণ পর্যবেক্ষণ যে সত্যিকারের রিসিপোক্রেটিং ইঞ্জিনের জন্য প্রকৃত তাপ দক্ষতা ফুয়েল এয়ার চক্রের অনুসরণের তাপীয় দক্ষতার প্রায় ৮০ থেকে ৯০ হতে পারে তবে ফুয়েল এয়ার চক্রের সাথে সম্পর্কিত তাপ দক্ষতা এয়ার স্ট্যান্ডার্ড চক্রের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হয় এবং তাই ফুয়েল এয়ার চক্রটি এবং তার সাথে সম্পর্কিত কার্যের পরামিতি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুয়েল এয়ার চক্র এর তাপ দক্ষতা যা সর্বাধিক শক্তি দেয় তা থেকে আমরা সর্বোচ্চ চাপ এবং তাপমাত্রা ইত্যাদি পেতে পারি কারণ প্রকৃত চক্রের ক্ষেত্রে রাশিগুলি ফুয়েল এয়ার চক্রের খুব কাছাকাছি হতে পারে সুতরাং আমরা আজ কোনও নতুন ধারণা নিয়ে আলোচনা করছি না তার পরিবর্তে এই আলোচনাটিতে আমরা কয়েকটি গাণিতিক উদাহরণ সমাধান করতে যাচ্ছি যাতে ব্যবহারিক ইঞ্জিনগুলির বিশ্লেষণে আমরা কীভাবে জ্বালানী ও বায়ু এর বিবেচনাকে অন্তর্ভুক্ত করতে পারি সুতরাং আমি পুনরুক্তি করছি যে আজ আমরা কোনও নতুন ধারণা সম্পর্কে কথা বলতে যাচ্ছি না পরবর্তী বক্তৃতায় যা এই বিশেষ সপ্তাহের জন্য তৃতীয় তাতে আমরা ভালভের সময় লেখচিত্র এবং প্রকৃত ইঞ্জিনে উপস্থিত বিভিন্ন প্রকৃত ব্যয় এর কথা বলব যা ফুয়েল এয়ার চক্রে বিবেচনা করা হয় না যা প্রকৃতপক্ষে ফুয়েল এয়ার চক্রের তুলনায় প্রকৃত অর্থে ০১ থেকে ০২ বা ১০ থেকে ২০ দক্ষতা হ্রাস করে এটা আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব আসুন কয়েকটি গাণিতিক সমস্যার উপর মনোনিবেশ করি এবং এখানে আমি আরও উল্লেখ করতে চাই যে পূর্ববর্তী সপ্তাহ পর্যন্ত আমি প্রাথমিকভাবে তাপগতিবিদ্যার সাধারণ বইগুলি যেমন চেঙ্গাল এন্ড বোলস এর বই বা ভ্যান ওয়াইলেন এন্ড সোনট্যাগের বই অনুসরণ করেছি তবে এই বিশেষ সপ্তাহে আমি আইসি ইঞ্জিনগুলির বই মূলত আইআইটি মাদ্রাজের ডাঃ ভি গণেশনের আইসি ইঞ্জিনগুলির বই অনুসরণ করছি এছাড়াও শর্মা এবং মাথুরের লেখা আইসি ইঞ্জিনে একটি খুব জনপ্রিয় বই রয়েছে আমি প্রাথমিকভাবে এই দুটি বই অনুসরণ করছি এবং প্রকৃতপক্ষে আমি যে সমস্যাগুলি এখানে সমাধান করতে যাচ্ছি তা হল সাধারণভাবে কেবল সেই বইগুলি থেকে নেওয়া সমস্যা সুতরাং আমি প্রথম যেটির কথা বলছি এটি ৬ সংকোচনের অনুপাত সহ একটি পেট্রোল ইঞ্জিন যা ৪২ MJkg ক্যালোরিফিক মানের একটি জ্বালানী ব্যবহার করছে এখন এই ক্যালোরিফ মান শব্দটি এয়ার স্ট্যান্ডার্ড চক্রের মধ্যে কখনও আসেনি তবে একটি বাস্তব জ্বালানী বিশ্লেষণে আমাদের গরম করার মান বা জ্বালানির ক্যালোরিফ মান বিবেচনা করতে হবে এবং আমাদের বায়ু ও জ্বালানির অনুপাত ১৫ এই ১৫ বা ১৫ ১ উভয় পদ্ধতিকে সাধারণ ভাবে বিবেচনা করা যেতে পারে বা প্রায়শই আমরা সাধারণত দ্বিতীয় অংশটিকে বাদদিই এবং এটিকে ১৫ হিসাবে লিখি তবে এটি আসলে ১৫ ১ বোঝায় তাপমাত্রা এবং এই বায়ু ও জ্বালানী অনুপাত সর্বদা ভর সম্পর্কে বলে কখনই আয়তন নয় সুতরাং এটি প্রতি ১ কেজি জ্বালানীর জন্য আমাদের ১৫কেজি বায়ু প্রয়োজন এবং বায়ু মানে অক্সিজেন এবং নাইট্রোজেনের মিশ্রণ সংকোচনের শুরুতে একটি বায়ু ও জ্বালানী মিশ্রণের তাপমাত্রা এবং চাপ যথাক্রমে ৫৭0C এবং ১ বার হিসাবে প্রদত্ত এবং সংকোচনের সূচকটি ১৩ এখন এয়ার স্ট্যান্ডার্ড চক্রে আমরা সমস্ত প্রক্রিয়াগুলিকে প্রকৃতিগতভাবে রিভার্সিবল বলে বিবেচনা করি এবং সংকোচন ও প্রসারণ প্রক্রিয়াগুলি রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক হিসাবে বিবেচিত হয় সুতরাং আইসেন্ট্রোপিক এবং তাই সংকোচনের এবং সম্প্রসারণের আপেক্ষিক তাপের অনুপাত এর সূচকটি সর্বদা দ্বিপরমাণুক গ্যাসগুলির জন্য প্রাথমিকভাবে ১৪ তবে এখানে আমরা ১৩ এর একটি সূচক সম্পর্কে কথা বলছি যা আমরা বাস্তবে যা পাই তার খুব কাছাকাছি এবং cv তাপমাত্রার একটি চল হিসাবে দেওয়া আছে যেখানে T টি কেলভিনে থাকে সুতরাং আপনাকে চক্রের সর্বাধিক চাপ নির্ধারণ করতে হবে সুতরাং আসুন আমরা এখানে কী ব্যবহার করতে পারি তা দেখেনি এটি এয়ার স্ট্যান্ডার্ড চক্র এর প্রমাণ লেখচিত্র সুতরাং এই চিত্রটি ব্যবহার করে আসুন প্রদত্ত তথ্যগুলি সংক্ষিপ্ত করে দেখি আমাদের ৬ সংকোচন অনুপাত রয়েছে যা এই দুটি ভলিউম v1 এবং v2 এর অনুপাতের কথা বলছে এই সংজ্ঞাটি একই থেকে যায় এটি জ্যামিতিক রাশি তাই এটি কোন ধরণের চক্র ব্যবহার করছি তার উপর নির্ভর করে না r 6 v1v2 তারপরে আমরা একটি ক্যালোরিফ মান পেয়েছি CV 42 × 106 Jkg এবং আমাদের বায়ু ও জ্বালানীর অনুপাত আছে ১৫ সংকোচনের শুরুতে বায়ু ও জ্বালানী মিশ্রণের তাপমাত্রা এবং চাপ আছে সুতরাং আমাদের কাছে T1 আছে যা সংকোচনের শুরুতে ৫৭ 0C এর সমান হয় সুতরাং এটি কেলভিনে রূপান্তর করা বাধ্যতামূলক সুতরাং আমরা সহজেই এটিকে কেলভিন এ রূপান্তর করতে পারি যা ৩৩০ K সমান T1 57 0C 330 K এবং একইভাবে চাপটি ১ বার হিসাবে দেওয়া চাপটি আপনি পাস্কাল বা মেগা পাস্কাল বা কিলো পাস্কল রূপান্তর করতে পারেন P1 1 bar সুতরাং আপনি বারে রাখতে পারেন কারণ এটি এতটা গুরুত্বপূর্ণ নয় তবে তাপমাত্রা কেলভিন স্কেলে থাকতে হবে এবং এছাড়াও সংকোচনের সূচি প্রদত্ত সুতরাং সংকোচন প্রক্রিয়াটি আসলে একটি সম্পর্ক অনুসরণ করে 𝑃1𝑣1𝑛 𝑃2𝑣2𝑛 এখানে n 13 সুতরাং সেখান থেকে আমরা বলতে পারি যে আপনার 𝑃2 𝑃1 v1v2n𝑃1 rn এবং আমরা সমস্ত মান জানি তাই আমরা যে সংখ্যা পাচ্ছি তা প্রতিস্থাপন করে পাই 𝑃2 1027 𝑏𝑎𝑟 আমি ইতিমধ্যে সংখ্যাগুলি প্রাক গণনা করেছি তাই আমি কেবল সংখ্যাগুলি সরাসরি বসাচ্ছি এবং একইভাবে T2 তাপমাত্রা এখানে এটি নির্দিষ্ট করে দেওয়া হয় যে এটি তাপমাত্রার একটি ক্রিয়া এবং চক্রের সর্বাধিক চাপ বোঝার জন্য আমাদের দহন প্রক্রিয়া চলাকালীন সময় বিবেচনা করতে হবে সুতরাং T2 কে আবার আমরা সংকোচনের সূচকটি ব্যবহার করে সরাসরি নির্ণয় করতে পারি কারণ আমরা যে কোনও পলিট্রোপিক প্রক্রিয়ার সূত্র জানি 𝑇1𝑣1𝑛−1 𝑇2𝑣2𝑛−1 আমরা সাধারণত এটা পাই T2 565 K এই বিশেষ ক্ষেত্রে সুতরাং আমাদের কাছে সংকোচনের শেষের দিকের অবস্থাটি দেওয়া আছে এখন আমাদের দহন প্রক্রিয়াটি বিশ্লেষণ করতে হবে সুতরাং আসুন আমরা বায়ু ও জ্বালানির অনুপাত বিবেচনা করি বায়ু ও জ্বালানী অনুপাত ১৫ দেওয়া হয় তাই আমরা যদি বিবেচনা করি জ্বালানীর ভর mf 1 kg তাহার সাপেক্ষে বায়ুর ভর ma 15 kg এবং এর ফলে মিশ্রণের ভর mmix 16 kg সুতরাং আমাদের ধরে নিতে হবে প্রতি কেজি জ্বালানীর জন্য ১৬ কেজি মিশ্রণটি দহন প্রক্রিয়া চলাকালীন উত্তপ্ত করা দরকার সুতরাং আমরা যদি এই দহন প্রক্রিয়া সম্পর্কে কথা বলি আমরা যদি একটি শক্তি ভারসাম্য লিখি তবে দহন চলাকালীন মোট কত পরিমাণ শক্তি নির্গত হবে এটি মোট জ্বালানীর পরিমাণের কাছাকাছি জ্বালানীটির ক্যালোরিফ মানের সমান হবে এবং এই মাধ্যমটি এই শক্তিটি গ্রহণ করছে যা জ্বালানী নয় বরং এটি জ্বালানীর ও বায়ু একসাথে সুতরাং জ্বালানী বায়ু একসাথে এই মিশ্রণটি যা এই শক্তিটি গ্রহণ করে তাই জ্বালানী যুক্ত বায়ু লেখার পরিবর্তে আমরা এখানেও মিশ্রণের ভর হিসাবে এটি লিখতে পারি যে আপেক্ষিক তাপ গুণিতক তাপমাত্রার পরিবর্তন যাই হোক আমরা ধরেনি দহন প্রক্রিয়াতে তাপমাত্রার পরিবর্তন dT এবং এটি ২ নং বিন্দুর উষ্ণতা থেকে ৩ নম্বর উষ্ণতা পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে 𝑚𝑓 𝐶𝑉 T2T3mmixcvdT সুতরাং আমরা বলতে পারি mfmmixcvT2T30678000013TdT এবং তাই আমরা যদি এই ইন্টিগ্রেশন টি করি তবে আমরা যা পেতে যাচ্ছি তা হল 0678𝑇3 − 𝑇2 00001312𝑇32 − 𝑇22 1242103 একটি বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যে cv একক দেওয়া আছে kJkg সুতরাং ক্যালোরিফিক মানটা কিলোজুল এ পরিবর্তন করে নেওয়াই ভালো যদি এটা প্রতিস্থাপন করেন তবে আপনি পাবেন T3 3375 K একই সমস্যা সমাধানের আরেকটি পদ্ধতির হলো ইন্টিগ্রেশন এর পরিবর্তে একটি গড় Cp ধরে নেওয়া যা T2 T32 সংশ্লিষ্ট তাপমাত্রা হতে পারে এবং তারপরে এটি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে হবে তবে সম্ভবত এটি আরও অনেক ভাল পদ্ধতির আপনি করছেন কারণ এটি সাধারণ জিনিস এখানে Cp হল তাপমাত্রার খুব সাধারণ চলরাশি আমরা এটিকে খুব সহজেই ইন্টিগ্রেশন করতে পারি সুতরাং এখন আমাদের ৩ নং বিন্দুতে তাপমাত্রা রয়েছে এবং সুতরাং আমরা কীভাবে সর্বোচ্চ চাপ পেতে পারি কারণ আপনি জানেন ২ ৩ একটি স্থির আয়তন প্রক্রিয়া এমনকি ফুয়েল এয়ার চক্রের ক্ষেত্রেও তাই এর ফলে P3T3P2T2 P2 এবং T2 আমি আগেই গণনা করেছি এবং আমরা এটি এখান থেকে পেয়েছি যে P3 6135 bar আমরা যে চূড়ান্ত উত্তরটি খুজি সেটি হল চক্রের সর্বোচ্চ চাপ ৬১৩৫ বার বাস্তবে আমরা কেবলমাত্র জ্বালানী ও বায়ুর অনুপাত এবং তাপমাত্রার সাথে আপেক্ষিক তাপের পরিবর্তন বিবেচনা করেছি এই দুটি কারণকে সেই অনুযায়ী বিবেচনা করা হয় আমরা এই সর্বাধিক চাপের জন্য এই নির্দিষ্ট মাত্রার জন্য এই বিশেষ সূত্রটি পাচ্ছি আমরা যদি Cv এর একটি ধ্রুবক মান ধরে একই সমস্যাটি সমাধান করি তবে আমরা ধরে নি Cv 0717 kJkgK যা সাধারণ বায়ুমণ্ডলীয় অবস্থার অধীনে বাতাসের জন্য Cv তাহলে আপনি এটি পেয়েছেন P3 7681 bar আপনি পার্থক্যটি দেখতে পাচ্ছেন যে আদর্শ চক্রের থেকে কিভাবে সর্বোচ্চ চাপ ৭৬৮ বার কম গণনা করেছে যা ফুয়েল এয়ার চক্রের ক্ষেত্রে ৬১৩৫ বার কমে যায় সেখানে চাপের মধ্যে উল্লেখযোগ্য হ্রাস রয়েছে যা নকশাকে বেশ কার্যকরভাবে প্রভাবিত করবে চলুন আমরা দ্বিতীয় সমস্যা হয়ে যাই যেখানে আমরা ডিজেল চক্র নিয়ে আলোচনা করা হচ্ছে সুতরাং এখানে জ্বলনটি ডিজেল চক্রের শীর্ষ ডেড সেন্টার থেকে শুরু হচ্ছে যা একটি আদর্শ এবং এটি স্থির চাপ বজায় রেখেছে বায়ু ও জ্বালানির অনুপাত ২৯ তাই আসুন আমাদের ডিজেল চক্র নিই সুতরাং এটি একটি আদর্শ ডিজেল চক্র Pv লেখচিত্র এখানে বায়ু ও জ্বালানীর অনুপাতটি ২৯ জ্বালানীর ক্যালোরিফিক মান ৪২ MJkg সুতরাং CV 42 × 103 kJkg CV আবার তাপমাত্রার রাশি সামান্য ভিন্ন রাশি তবে আবার তাপমাত্রার রৈখিক চলরাশি সংকোচন অনুপাত প্রদত্ত তাই 𝑟 v1v2 16 সংকোচনের শেষে উষ্ণতা ৯০০কেলভিন দেখুন এটি সংকোচনের শুরুতে সংকোচনের সমাপ্তি সুতরাং আমরা কোন বিন্দুতে আমরা কথা বলছি সংকোচনের সমাপ্তি মানে ২ নম্বর পয়েন্ট তাই T2 900 K R এর মানও দেওয়া আছে আপনাকে কাট অফ অনুপাত খুঁজে পেতে হবে এখন CV দেওয়া আছে যে 𝐶𝑣 0709 28 × 10−5 𝑇 তারপরে এখানে আমরা ডিজেল চক্র সম্পর্কে কথা বলছি যেখানে স্থির চাপে দহন সম্পন্ন হয় সুতরাং Cp আরও গুরুত্বপূর্ণ এবং আমরা জানি Cp সমান হবে Cp Cv R সুতরাং এটি সমান হবে 0996 28 × 10−5 𝑇 𝑘𝐽𝑘𝑔𝐾 এখন অংকটির পরের অংশটি খুব সহজআবার বায়ু জ্বালানীর অনুপাত হিসাবে ২৯ দেওয়া হয় সুতরাং আমরা যদি ধরি জ্বালানির ভর mf 1 kg বায়ুর ভর mair 29 kg মোট ভর m 30 kg সুতরাং দহন প্রক্রিয়া চলাকালীন আমাদের প্রতি কেজি জ্বালানীতে নির্গত মোট শক্তির পরিমাণ ক্যালোরিফিক মানের সমান হবে কেবলমাত্র আমরা ১ কেজি জ্বালানির কথা বলছি যা ১ গুণিতক ক্যালোরিফিক মানের সাথে সমান হয় আমরা আগে সমস্যাটিতে কি করেছি লক্ষ্য রাখুন যেখানে আমরা জ্বালানির ভরকে ক্যালোরিফ মান হিসাবে বিবেচনা করেছি এবং জ্বালানির ভর সমান এখানে ১ সমান ছিল ঠিক আছে আমাকে সেই নির্দিষ্ট চিহ্নের দ্বারা প্রকাশ করতে দিন 𝑚𝑓 × 𝐶𝑉 𝑚𝑐𝑝 𝑑𝑇 সুতরাং যদি আপনি দহন প্রক্রিয়া শেষে এটির জন্য আপনার চূড়ান্ত তাপমাত্রা বসান T3 224607 K তবে আমাদের উদ্দেশ্য সর্বাধিক তাপমাত্রা বা দহন শেষ তাপমাত্রা পাওয়া নয় বরং আমাদের কাট অফ অনুপাত পেতে হবে এবং আপনার কাট অফ অনুপাতের সংজ্ঞা কী আমাদের কাট অফ অনুপাত rc সংজ্ঞা 𝑟c v3v2 সুতরাং আমাদের কোনওভাবেই এই v3 এবং v2এর মধ্যে একটি সম্পর্ক পেতে হবে জ্বলন প্রক্রিয়া আবার দেখুন এটি স্থির চাপে হচ্ছে v2T2v3T3 এটি হলো v3v2 𝑟c T3T2 এবং T3 224607 K T2 900 K সুতরাং কাট অফ অনুপাত হল 𝑟𝑐 224607900 এটি হল কাট অফ অনুপাত যেটা আমরা খুঁজছি যদি এটি কাঙ্ক্ষিত হয় যে কাট অফ অনুপাত লেখার পরিবর্তে একই ফলাফলকে উপস্থাপন করে যে যখন স্ট্রোকের শতাংশ হিসাবে দহন শেষ হয় তখন আমরা কীভাবে এটি করতে পারি আমরা একটি অনুরূপ সমস্যা সমাধান করেছি বা আমরা আগের সপ্তাহে একই রকম পরিভাষা ব্যবহার করেছি এখানে আমরা মোট স্ট্রোকের পরিমাণের শতাংশ হিসাবে আয়তনের পরিবর্তন পেতে চাই যেটি হল v3 v2v2 v12496 1v2v2166 যা একই উত্তর ভিন্ন উপায়ে উপস্থাপিত হয় কাট অফ অনুপাতটি হল ২৪৯৬ এবং কাট অফ টি স্ট্রোকের ১৬৬ এ সংঘটিত হয় যা দহন প্রক্রিয়া চলাকালীন আয়তন পরিবর্তনের সময়ের একটি আয়তন কে বোঝায় সুতরাং আমরা এখন দুটি সমস্যার উদাহরণ সমাধান করেছি একটি এসআই ইঞ্জিনের জন্য আরেকটি ডিজেল ইঞ্জিনের জন্য যেখানে আমরা তাপমাত্রার সাথে আপেক্ষিক তাপের পরিবর্তনকে বিবেচনা করেছি এবং আপনি প্রকৃত রাসায়নিক বিক্রিয়াটি বিবেচনা করেছেন বা আমার বলা উচিত আমরা বায়ু ও জ্বালানী অনুপাত বিবেচনা করেছি এবং তাপন মূল্য আসুন আমরা এখন আর একটি সমস্যা বিবেচনা করি যেখানে আপনাকে রাসায়নিক বিক্রিয়া নিয়েই আলোচনা করতে হবে এটি বেশ দীর্ঘ সমস্যার বিবৃতি দয়াকরে মন দিয়ে দেখুন আমরা একটি এসআই ইঞ্জিনের বিষয়ে কথা বলছি যা এটি ৭ সংকোচনের অনুপাত নিয়ে কাজ করছে সুতরাং আসুন আমরা উক্ততথ্য গুলির তালিকা তৈরি করি ধরি r 7 AF 1367 এটি হেক্সেন টিকে জ্বালানী হিসাবে ব্যবহার করছে যার ক্যালোরিফিক মূল্য হল প্রতি কেজিতে ৪৪ মেগা জুল সুতরাং CV 44 × 103 kJkg সংকোচনের সূচক n 13 আমি এখানে কোন লেখচিত্র অঙ্কন করিনি আমি এসআই ইঞ্জিনের সাধারণ প্রতীক গুলি ব্যবহার করছি সুতরাং n হল ১৩ চাপ এবং সংকোচনের শুরুতে তাপমাত্রা দেওয়া আছে তাই P1 1 bar T1 67 0C 340 K সুতরাং আমাদের অবস্থান বিন্দুগুলি দেওয়া আছে ঠিক আছে এটিও প্রদত্ত cv 0718 kJkgK আমাদের উদ্দেশ্য হল দহন প্রক্রিয়াটি বিশ্লেষণ করা যা আমরা আপেক্ষিক তাপের ভিন্নতা বিবেচনা করছি না আমরা এটিকে ধ্রুবক হিসাবে রাখছি সুতরাং আমরা স্বতন্ত্রভাবে প্রতিটি রাশির আলোচনা করতে পারি এখন সমস্যাটিতি দেওয়া আছে যে কার্যকর মাধ্যম হল হেক্সেন সুতরাং আমাদের হেক্সেনের প্রকৃত রূপান্তর বিবেচনা করতে হবে এবং সংশ্লিষ্ট স্টোচিওমেট্রিক প্রতিক্রিয়া পেতে হবে সুতরাং আসুন প্রথমে স্টোচিওমেট্রিক বিক্রিয়া লিখি স্টোচিওমেট্রিক বিক্রিয়ার জন্য আপনার কার্যক্ষম তরল হল হেক্সেন হেক্সেনের মানে C6 H14 কারণ এটি সাধারণত Cn H2n2 এর একটি সম্পর্ক অনুসরণ করে সেখান থেকে হেক্সেনটি C6 H14 হয় সুতরাং C6 H14 হল জ্বালানী এবং কিছু অক্সিজেন C6H14O2CO2H2O অক্সিজেনের কত মোল প্রয়োজন আমরা জানি না যে এই দুটি স্টিওমিওট্রিক প্রতিক্রিয়ার দিকে পরিচালিত করবে এখানে সম্পূর্ণ দহন হবে কিছুই অবশিষ্ট থাকবে না সুতরাং এটি CO2 এবং H2O গঠন করবে এবং আর কোনও অক্সিজেনও অবশিষ্ট থাকবে না সম্পূর্ণ দহন করতে আমাদের ঠিক যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন বা ন্যূনতম পরিমাণ অক্সিজেন থাকা দরকার সুতরাং এখন অণু সংখ্যা ভারসাম্য করুন সুতরাং আমরা এই দিকে ছয় পাব এবং আমাদের কত হতে হবে ৭ H2O সুতরাং আপনার x কি হবে আপনার x তবে আমরা লিখতে পারি 2x 2 × 6 7 অতএব x 95 সুতরাং একটি সম্পূর্ণ দহন এর জন্য ৯৫ মোল অক্সিজেনের প্রয়োজন হবে সুতরাং স্টোচিওমেট্রিক বায়ু ও জ্বালানী অনুপাত যা আমাদের সনাক্ত করতে হবে এখানে বায়ু ও জ্বালানী অনুপাত যা দেওয়া আছে তা প্রকৃত বায়ু ও জ্বালানী অনুপাত এবং আপনার স্টোচিওমেট্রিক বায়ু জ্বালানির অনুপাত কত হবে স্টোচিওমেট্রিক বায়ু ও জ্বালানির অনুপাত হল সম্পূর্ণ জ্বলনের জন্য প্রয়োজনীয় বায়ুর ভর একটি সম্পন্ন দহনের জন্য প্রয়োজনীয় বায়ুর ভর ভাজিত জ্বালানির ভর সুতরাং এখানে কত মোল প্রয়োজন ৯৫ এবং অক্সিজেনের ১ মোলের ভর কী তা ৩২ হিসাবে লেখা যেতে পারে এবং আপনাকে মনে রাখতে হবে যে অক্সিজেনের প্রতি মোলের জন্য নাইট্রোজেনের ৩৭৬ মোল আসে সুতরাং ৩৭৬ ২৮ দ্বারা গুন হয় কারণ এই রাসায়নিক বিক্রিয়ায় যা আমরা আসলে লিখিনি তা এখানে আমাদের এই দিকে সাথে x ও ৩৭৬ গুন হয় একইভাবে এটি ৩৭৬x গুন হিসাবে যেমনটি আসে সুতরাং এই নাইট্রোজেনটিকেও বিবেচনা করতে হবে কারণ আমরা অক্সিজেন ও জ্বালানির অনুপাতের পরিবর্তে বা বায়ু ও জ্বালানী অনুপাত পাচ্ছি না সুতরাং আমাদের লব হল বায়ু এবং হর হল হেক্সেন সুতরাং আমাদের কার্বনের জন্য ১২ দ্বারা ৬ গুন হয় এবং হাইড্রোজেনের জন্য বায়ুর ১ দ্বারা ১৪ গুন করেছি যা আমাদের প্রকৃত বায়ু ও জ্বালানির অনুপাত দেয় সেটি হল ১৫১৬৫ এটি গাণিতিক ভাবে গণনা করা যেতে পারে 95323762861214115165 সুতরাং আপনার তুল্য অনুপাতটি হল স্টোচিওমেট্রিক বায়ু জ্বালানীর অনুপাত ভাজিতক সত্যিকারের বায়ু জ্বালানীর অনুপাত তাই 𝜙 AFstAFac 151651367 1109 যা একটি সমৃদ্ধ মিশ্রণকে বোঝায় যে আমাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নেই বরং আমরা ঠিক যতটা প্রয়োজন তার কম অক্সিজেন সরবরাহ করছি সুতরাং এখন আপনি প্রকৃত প্রতিক্রিয়া লিখতে পারেন আমাদের আসল প্রতিক্রিয়াটি হল C6H14O2376N2CO2COH2O এর থেকে নাইট্রোজেন বাইরে থেকে যাবে এখন আমাদের এই প্রকৃত সমতা অনুপাত বিবেচনা করতে হবে সুতরাং আমরা যদি এখানে এই ৯৫ রাখি তবে আপনি কতটা জ্বালানী সরবরাহ করছেন আপনি জানেন যে যদি আপনার উদ্দেশ্যটি স্টিচাইওমেট্রিক প্রক্রিয়া হয় তবে প্রতি ৯৪ মোল অক্সিজেনের জন্য আমাদের ১ মোল করে বায়ু সরবরাহ করতে হবে তবে এখানে আমরা অতিরিক্ত পরিমাণে জ্বালানী সরবরাহ করছি তাই আমরা এটি এখানে ১১০৯ রেখে যাচ্ছি কারণ এটি অতিরিক্ত পরিমাণে জ্বালানী যা আমরা এতে সরবরাহ করছি সুতরাং আসুন আমরা তাদের প্রত্যেকের জন্য a b এবং c হিসাবে রাখি এগুলি সমস্ত অজানা এবং এই দিকে 1109 C6H1495 O2376N2a bc37695N2 সুতরাং a b এবং c এর মান পেতে আমাদের এটি সমাধান করতে হবে আসুন প্রথমে c নেওয়া যাক তাই আমাদের কাছে হাইড্রোজেন অণু বা হাইড্রোজেন পরমাণুর সংখ্যার সাম্যতা করতে হবে 2c 14 × 1109 c 7763 এখন আমরা কার্বনের জন্য লিখি তাই আমাদের রয়েছে 1109 × 6 a b অতএব আমরা যদি অক্সিজেনের সাম্যতা করি তাহলে আমাদের রয়েছে 95 × 2 2a b সুতরাং আমরা যদি এই দুটি সাম্যতা করি আমরা এটি পেতে চলেছি a 4583 b 2071 অতএব আমরা a b এবং c এর মাণ পেয়ে গেছি আমি যদি আসল বিক্রিয়াটি আর একবার লিখি সুতরাং আমাদের এখন কি আছে 1109 C6H14 95 O2367 4583 CO2 2071 CO 7763 H2O 371 × 95 N2 আমরা কেবল সমস্যার বিবৃতিতে ফিরে গিয়ে কি কি অনুসন্ধান করছি যদি দেখি আণবিক সংকোচন এবং প্রসারণ বিবেচনা করে আপনাকে চক্রের সর্বাধিক চাপ এবং তাপমাত্রা অনুমান করতে হবে আণবিক সংকোচনের বা সম্প্রসারণের কিসের কথা বলে আপনি পূর্ববর্তী আলোচনা এই শব্দটি ব্যবহার করেছেন রাসায়নিক বিক্রিয়া চলাকালীন মোল সংখ্যার পরিবর্তন ঘটে এবং এখানে দেখুন আমাদের কী হচ্ছে বাম দিকে অর্থাত্ রাসায়নিক বিক্রিয়ার আগে আপনার কত মোল সংখ্যা রয়েছে আপনি যদি এটি যোগ করেন তবে আমাদের কাছে মোট 1109 95 1 376 46329 রাসায়নিক বিক্রিয়ার আগে আপনার মোল সংখ্য এবং রাসায়নিক বিক্রিয়ার পরে আমাদের আছে 4583 2071 7763 3776 × 95 50137 তার মানে আমরা একটি ৮২২ আণবিক বিস্তৃতি পাচ্ছি অর্থাৎ মোলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাই আণবিক স্তরে একটি প্রসারণ ঘটে এবং আমরা জানি যে চাপ মোল সংখ্যার সাথে সমানুপাতিক যেহেতু এই রাসায়নিক বিক্রিয়াটির কারণে বেশ কয়েকটি মোল সংখ্যা বেড়েছে তাই চূড়ান্ত চাপটিও বৃদ্ধি পাওয়া উচিত এখন আমাদের রাসায়নিকের এই আণবিক বিক্রিয়া বা প্রসারণ ছাড়াই প্রথমে চূড়ান্ত চাপ গণনা করতে হবে এবং তারপরে আমাদের এটিকে ধরতে হবে সুতরাং এটি ধরতে গিয়ে আসুন দ্রুত এটি করি আমরা জানি যে 𝑇1𝑣1𝑛−1 𝑇2𝑣2𝑛−1 যা আমাদের T2 দেয় কারণ আপনার এখানে P1 এবং T1 এর তথ্য প্রদত্ত আপনি এটি প্রতিস্থাপন করেন তবে T1 6096 K একইভাবে আমরা যদি এটি পাই এবং R ও এখানে দেওয়া এটি হল R সেখান থেকে আমাদের রয়েছে 𝑃1𝑣1𝑛 𝑃2𝑣2𝑛 যা আমাদের জ্বলন প্রক্রিয়া শুরুতে চাপ দেয় আসলে আমার কাছে P2 রয়েছে যা আমরা এখান থেকে গণনা করতে পারি 𝑃2 𝑃1 v1v2n আমার কাছে P2 এর মান নেই কারণ এটি পরবর্তী ধাপের গণনার জন্য প্রয়োজনীয় নয় তবে আপনি আপনার আগ্রহ অনুসারে গণনা করতে পারেন এখন আমাদের রাসায়নিক প্রতিক্রিয়াটি বিবেচনা করতে হবে আমরা জানি বায়ু ও জ্বালানী অনুপাতটি প্রকৃত বায়ু ও জ্বালানির অনুপাতের সমান এবং ক্যালোরিফিক মান উভয়ই দেওয়া আছে সুতরাং যদি আপনি প্রতি ১ কেজি জ্বালানির জন্য ক্যালোরিফ মানটি দিয়ে গুণ করেন তবে আমাদের ১ এর সাথে ১৩৬৭ বায়ু ও জ্বালানির অনুপাত নিয়ে কাজ করতে হবে তাই ১ ১৩৬৭ এই পরিমাণ মিশ্রণটির ভর cv ও T3 − T2 দ্বারা গুণিত হয় cv দেওয়া হয় 1 × 𝐶𝑉 1 1367 𝐶𝑣 𝑇3 − 𝑇2 সুতরাং এটি বসিয়ে আমরা পাচ্ছি T3 478692 K এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রা যেহেতু চূড়ান্ত তাপমাত্রায় আণবিক বিস্তারের কোনও ভূমিকা নেই তবে এটি কেবল চাপকেই প্রভাবিত করে তাই এটি চূড়ান্ত তাপমাত্রা বা সর্বাধিক তাপমাত্রা ও হতে চলেছে এটি এই আণবিক বিস্তারের দ্বারা প্রভাবিত হচ্ছে না এখন যদি কোনও আণবিক বিস্তৃতি না ঘটে তবে আপনার চূড়ান্ত চাপটি কী হবে তা আপনি সহজেই গণনা করতে পারেন কারণ P3T3P2T2 P2 1254 bar এখান থেকে আমরা পাই P3 9847 bar তবে এটি আণবিক বিস্তারের প্রভাব বাদ দিয়ে এবং আমরা যদি আণবিক বিস্তারের বিষয়টি বিবেচনায় নিই তবে আপনি জানেন যে চাপ হল মোল সংখ্যার সাথে সমানুপাতিক তো সেখান থেকে P3n3P3n3 যেখানে n3 অণুর সংখ্যা বোঝায় সেখানে কোনও বৃদ্ধি ঘটে নি এবং এ এবং P3 হল এইসময় চাপের মান এবং n3' বৃদ্ধির পরে অনুর সংখ্যা কে বোঝায় সুতরাং আমরা পাই P3' 5013746329x 9847 10656 bar এটিই আমাদের চূড়ান্ত মান সুতরাং এই অণু বিস্তারের কারণে তাপমাত্রা সর্বাধিক তাপমাত্রা অপরিবর্তিত থাকে তবে রাসায়নিক বিক্রিয়ায় প্রায় ৮২ আণবিক বিস্তৃতি হাওয়ায় এই চূড়ান্ত চাপে একটি লক্ষণীয় পরিবর্তন হয়েছে সুতরাং এইভাবে আমরা জ্বালানীর প্রকৃত বৈশিষ্ট্য এবং আসল রাসায়নিক প্রতিক্রিয়া বিবেচনা করতে পারি অবশ্যই আমরা একটি একক পদক্ষেপ রাসায়নিক বিক্রিয়া বিবেচনা করেছি তবে আমরা এর জন্য আরও রাসায়নিক প্রতিক্রিয়া যুক্ত করতে পারি সুতরাং আমি আশা করি এটি আপনাকে ফুয়েল এয়ার চক্রের ক্ষেত্রে প্রকৃত জ্বালানী কীভাবে ব্যবহার করতে পারে সে সম্পর্কে যথেষ্ট ধারণা দিয়েছে এটি শেষ করার জন্য আমরা একটি অন্তিম সমস্যা সমাধান করব যা আবার বেশ অনুরূপ তবে এখানে আমাদের কী পার্থক্য তা এখানে দেখুন এখানে আমাদের ৭ সংকোচনের একটি অনুপাত দেওয়া আছে সুতরাং আমাদের আছে r 7 এবং এটি আইসোকেটেন এবং হেক্সেনের মিশ্রণটি ব্যবহার করছে একটি জ্বালানী নয় বরং আমরা দুটি জ্বালানীর সম্পর্কে কথা বলছি সংকোচন এর শুরুতে চাপ এবং তাপমাত্রা দেওয়া হয় সুতরাং P1 1 bar T1 5522 0C 273 5522 K ধাপে ধাপে সবকিছু সমাধানের পরিবর্তে আমি আপনাকে কেবল ধারণা দিচ্ছি জ্বালানী ও বায়ু মিশ্রণ ১৯০৫ এ পৌঁছায় এবং সর্বাধিক চাপ হল ১১৫২৬ বার হয় তাই আপনার P3 11526 bar এটিই আসল চাপ বা সর্বাধিক চাপের আসল মান যা আণবিক বিস্তারের বিষয়টি বিবেচনা করে সুতরাং আমাদের রাসায়নিক বিক্রিয়াও বিবেচনা করতে হবে আমাদের মিশ্রণের উপাদানগুলি ও আলোচনা করতে হবে যা আমরা জানি যে এটি আইসো অক্টেন এবং অক্টেন এবং হেক্সেনের মিশ্রণ নিয়ে কাজ করছে আমাদের মোল অথবা ভর এর সাপেক্ষে উপাদান গুলির অনুপাত নির্ণয় করতে হবে অন্যান্য তথ্যগুলি হল উভয় জ্বালানির CV ক্যালোরিফিক মূল্য এবং সংকোচনের সূচকটি ১৩১ প্রদত্ত সুতরাং আসুন আমরা রাসায়নিক প্রতিক্রিয়া দিয়ে শুরু করে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করি এবং তার জন্য আমাদের কিছু মিশ্রণ উপাদান ধরে নেওয়া দরকার তাহলে রাসায়নিক বিক্রিয়াটি কী হবে হেক্সেন এবং আইসো অক্টেন এর রাসায়নিক সূত্র আপনি ইতিমধ্যে ব্যবহার করেছেন যা হেক্সেন এর C6H14 এবং আইসো অক্টেন এর হল C8H18 আসুন আমরা আইসোকটেনের প্রতিটি মোল এর জন্য ধরে নিই আমাদের জন্য হেক্সেনের x মোল রয়েছে সুতরাং আইসোকটেনের প্রতিটি মোল এর জন্য আমাদের জ্বালানী মিশ্রণে হেক্সেনের x মোল রয়েছে সুতরাং অক্সিজেন যুক্ত করে আমরা স্টোচিওমেট্রিক প্রতিক্রিয়া গঠনের চেষ্টা করছি এবং তাই আমরা নাইট্রোজেন লিখছি না আসুন আমরা বলতে পারি যে আমাদের সাথে y পরিমাণ O2 আছে সুতরাং এটি যদি সত্যিকারের বিক্রিয়া হয় তবে আমরা এখানে কেবল উৎপাদিত হিসাবে CO2 এবং H2O পাব তার সাথে সাথে নাইট্রোজেন ও পাব যা আপনি এখানে লিখেননি C6H14 C8H18 O2 CO2 H2O আমরা ধরে নেই যে a পরিমাণ CO2 এবং b পরিমাণ H2O আছে সুতরাং এবার যদি আমরা কার্বন সংখ্যার সাম্যতা করি ধরি 6x 8 a তারপর একইভাবে যদি আমরা সাম্য হাইড্রোজেন লিখি আমাদের আছে 14x 18 b এখন আমরা যদি অক্সিজেনের সাম্যতা করি তাহলে 2y 2a b এটি হলো y a b2 এবং x এর পরিবর্তে যদি আমরা a এবং b প্রতিস্থাপন করি তাহলে আমাদের আছে 6x 8 ½14x 18 13x 17 সুতরাং এটি হল y তাই আমাদের সমাধানের জন্য বা স্টোচিওমেট্রিক রাসায়নিক বিক্রিয়া করার এই মোল পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হবে এখন সমস্যাটিতে এটি দেওয়া হয়েছে যে আপনার মিশ্রণটি ১৯০৫ সমৃদ্ধ সুতরাং এটির মানে কি মিশ্রণ ১৯০৫ সমৃদ্ধ মানে রাসায়নিক উপাদান যা সরবরাহ করবে যদি আমরা ঠিক এই পরিমাণ অক্সিজেন সরবরাহ করি তবে x এর চেয়ে ১৯০৫ বেশি পরিমাণ হেক্সেন সরবরাহ করবে যা হল ১১৯০৫x এবং আইসোকেটেন সরবরাহ করবে ১১৯০৫ সুতরাং এই দুটি দিক বিবেচনা করে যদি রাসায়নিক বিক্রিয়া টি লিখি তাহলে আমরা লিখতে পারি 01905 x C6H14 C8H18 13x 17 O2 376 N2 → CO2 CO H2O 37613x 17 N2 এটা কিছু পরিমাণ CO2 এর সাথে কিছু পরিমাণ CO এবং কিছু পরিমাণ H2O গঠন করবে মনে রাখবেন আমরা একটি সমৃদ্ধ মিশ্রণ সরবরাহ করছি যাতে জ্বালানীতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে না সুতরাং এখানে অসম্পূর্ণ জ্বলন হবে যার ফলে এই CO ও নাইট্রোজেন উৎপন্ন হবে আমরা জানি যা আমরা সরবরাহ করেছি তার এটি সর্বদা ৩৭৬ গুণ নাইট্রোজেন হবে ১৩ x ১৭ এই পরিমাণ নাইট্রোজেন তৈরি করবে সুতরাং এটি আবার সমতা আনার জন্য আসুন এটি a এটি b এবং এটি c হিসাবে লিখি তারপরে আমাদের আবার সাম্যতা পেতে হবে তাই যদি আমরা কার্বন অণুর সংখ্যা সমান করি তারপরে আমরা বামপক্ষ থেকে লিখতে পারি 11905 6x 8 a b একইভাবে আমরা স্টিচিওমেট্রিকের জন্য যে পদ্ধতিটি করেছি তা অনুসরণ করে যদি আমরা হাইড্রোজেনের সংখ্যার ভারসাম্য বজায় করি 11905 14x 18 c সুতরাং আমরা এই প্রতিক্রিয়াটি সাম্যতা পূর্ণ করেছি এই প্রতিক্রিয়া থেকে আমরা এই উপায়ে মেল সংখ্যা বা আণবিক বৃদ্ধি গণনা করতে পারি এটা আমরা কিভাবে করতে পারি যেহেতু আমাদের কাছে ইতিমধ্যে x এর সাপেক্ষে সমস্ত কিছু রয়েছে যেমন x এর সাপেক্ষে a ও b c ও x সাপেক্ষে দেওয়া আছে সেখান থেকে আমরা বিক্রিয়াটির আগে এবং পরে উপস্থিত মোট মোল সংখ্যা বা মোট মোল সংখ্যা গণনা করতে পারি যেমন আগের মোলের সংখ্যার nbefore 11905 1 x 13x 17 1 376 সুতরাং আমরা এটি সহজ করতে পারি এগুলি রাসায়নিক বিক্রিয়ার আগে উপস্থিত মোলের সংখ্যা একইভাবে রাসায়নিক বিক্রিয়া পরে মোল সংখ্যা উপস্থিত কত হবে ইতিমধ্যে আমরা a এবং b পেয়েছি যাতে আমরা c ও পেয়েছি সুতরাং তা থেকে আমাদের আছে nafter 11905 6x 8 14x 18 37613x 17 সুতরাং x এর সাপেক্ষে আমারা এই দুটি অনুপাত পেয়েছি যা আপনাকে আণবিক বৃদ্ধি দেবে এখন আমাদের এটিকে দেখতে হবে যে সর্বোচ্চ ১১৫২৬ বার চাপ দেওয়া আছে যা এই দুটিয়ের মধ্যে পার্থক্যটি বিবেচনা করে সুতরাং আমাদের কাছে P1 এবং T1 দেওয়া আছে যাতে আমরা আগের কোনও পদ্ধতি অনুসরণ করতে পারি যা গণনা করতে পারে 𝑇1𝑣1𝑛−1 𝑇2𝑣2𝑛−1 এটি হলো T2 600 K 𝑃1𝑣1𝑛 𝑃2𝑣2𝑛 এই ক্ষেত্রে P2 1279 bar সুতরাং দহন প্রক্রিয়া প্রদত্ত মোট তাপের যোগফল T3 এর গণনায় সাহায্য করবে সুতরাং সেখান থেকে আমরা গণনা করতে পারি mfCVmfmaCv আপনার জ্বালানী বায়ু অনুপাত আমরা সমতুল্য অনুপাতের নিরিখে একটি লিখতে পারি বা আমরা বায়ু জ্বালানী স্টিওচিওমেট্রিক এবং ϕ এর নিরিখে লিখতে পারি আমি এইভাবে লিখছি যাতে আপনি ϕ এর মান গণনা করতে পারেন এবং এটি এখানে বসাতে পারেন এবং এটি CvT3 − T2এর সমান হওয়া উচিত এবং এখন বায়ু জ্বালানির অনুপাতটি আপনার x এর সাপেক্ষে প্রদত্ত mfmf maCV CVAFstϕ Cv সুতরাং আমরা এখান থেকে পেতে চলেছি T3 f এবং এখন রাসায়নিক বিক্রিয়া চলাকালীন আপনি কোন ধরণের চক্রের কথা বলছেন এখানে আমরা একটি এসআই ইঞ্জিনের ব্যাপারে কথা বলছি যেখানে আয়তন স্থির থাকে চাপ পরিবর্তিত হয় সুতরাং আমরা জানি P3T3P2T2 যেটা আপনাকে একটি সূত্র দিতে চলেছে P3 f এখন এই P3 টি আণবিক বিস্তারের বিষয়টি বিবেচনা করে না আমরা যদি আণবিক বিস্তার পেতে চাই তবে আমাদের P3' পেতে হবে যা হল P3' P3nafternbefore এবং P3' আপনাকে দেওয়া আছে সুতরাং আপনি যদি এটি সমাধান করেন তবে আপনি x এর মান পাবেন এই ক্ষেত্রে আমি আপনাকে আনুমানিক সংখ্যা দেব x ≈ 01 এই উত্তরটি আমরা খুঁজছি এর অর্থ মিশ্রণ উপাদান হল 01 C6H14 C8H18 এটা হল মিশ্রণের উপাদান আমরা চাইলে আমরা এটিকে একটি ভর অনুপাত হিসাবে প্রকাশ করতে পারি কারণ আমরা সহজেই এই দুটি উপাদান এর ভর গণনা করতে পারি সুতরাং এটি সত্যিই জটিল সমস্যা আমি এটির ধাপে ধাপে সমাধান করিনি আমি সমস্ত পর্যায়টি দেখিয়েছি তবে আমি সমাধান করিনি সমস্ত মধ্যবর্তী সংখ্যা দিয়েছি এবং এটি আপনার উপর ছেড়ে দিয়েছি এটি নিজে থেকে সমাধান করার চেষ্টা করুন এটি স্থির আপেক্ষিক তাপ ধরে দহন বিশ্লেষণের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ আমরা এটি তাপমাত্রার চলরাশি হিসাবেও বিবেচনা করতে পারতাম তবে এটি একটি খুব জটিল ইন্টিগ্রেশনের দিকে নিয়ে যায় তাই আমি আজকের জন্য এখানেই শেষ করতে চাই কারণ আজ আমাদের সময় শেষ হয়ে এসেছে এবং আরও কোনও আলোচনার দরকার নেই জ্বালানী বায়ুর বিবেচনায় বিবেচনা করে রিসিপোক্রেটিং ইঞ্জিনগুলির কার্যকারিতা গণনা করার জন্য আমরা দুটি আপেক্ষিক তাপের উপর বেশ কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করেছি পরবর্তী আলোচনায় যা এই সপ্তাহের শেষ আলোচনা হতে চলেছে আমরা প্রকৃত ক্ষয় সম্পর্কে আলোচনা করব যেটা যা প্রকৃত কর্মক্ষমতার পূর্বাভাস দেওয়ার জন্য জ্বালানী বায়ু বিবেচনার পাশাপাশি আমাদের বিবেচনা করতে হবে যা রিসিপোক্রেটিং ইঞ্জিনে উপস্থিত হতে পারে ততক্ষণ এই অধ্যায়টি পড়ুন এই সমস্যাগুলি নিজের থেকে সমাধান করার চেষ্টা করুন এবং আমি যে পাঠ্যপুস্তকগুলি উল্লেখ করেছি সেগুলি পড়তে পারেন যেখানে আপনি অনুশীলনের উদ্দেশ্যে আরও কিছু সমস্যা পেতে পারেন ধন্যবাদ